সুতরাং আমরা অন্তিম আলোচনায় এসে উপস্থিত হয়েছি যেখানে দেখব কিভাবে বেসিস ফাংশন পরিবর্তন করে সঠিকতা বাড়ানো যায় আমরা বেসিস ফাংশন এর ব্যাপারে কথা বলব এটিকে মোটামুটি ভাবে দুভাগে ভাগ করা যায় একটা হল সাব ডোমেন আর অন্যটা হল ফুল ডোমেন এর মানে কি পালস ফাংশন যা তোমরা আগেই দেখেছ এইখানে শুন্য আর এখানে এক সম্পূর্ণ ডোমেন এর কিছু ডোমেন এ বেসিস ফাংশন 0 নয় অন্যান্য জায়গায় এটি 0 ঠিক আছে সেই জন্য শব্দটি থেকে ব্যাখ্যা পরিষ্কার যে এই কারণেই এটি কে সাবডোমেন বেসিস ফাংশন বলা হয় সুতরাং পালস এর পরিবর্তে তুমি আরো ভালো কিছু করতে পারো এখানে টেলার সিরিজ রয়েছে যার প্রথম পদটি ধ্রুবক পরেরটি লিনিয়ার ঠিক আছে সুতরাং তুমি ট্রায়াঙ্গুলার বেসিস ফাংশন নিতে পারো উদাহরণ হিসেবে এইটা একটা বেসিস ফাংশন অন্য বেসিস ফাংশন টা এরম হতে পারে সুতরাং এগুলো অন্য ধরনের এটা বেসিস ফাংশন এ বেসিস ফাংশন বি বেসিস ফাংশন সি যে কৌশলে এই গুলি তৈরি করা হয়েছে তা খুব চতুর যেখানে এটা 1 অন্য বেসিস ফাংশন 0 একইভাবে তুমি দেখতে পাবে এই ফাংশন এখানে 1 0 এখানে আসা উচিত ছিল এবং এর জন্যও একই হবে সুতরাং এ প্রথম বেসিস ফাংশন বি দ্বিতীয় বেসিস ফাংশন সি তৃতীয় বেসিস ফাংশন উদাহরণ হিসেবে ধরা যাক বেসিস ফাংশন এ এবং বেসিস ফাংশন বি নেওয়া হলো যদি আমি এই দুটি বেসিস ফাংশন যোগ করি ফলাফল কিরম দেখতে হবে সুতরাং আমরা এখান থেকে শুরু করে এই অবধি গেলাম সুতরাং আমি এ এবং বি যোগ করছি সুতরাং আমি যখন এখান থেকে শুরু করলাম এই ফাংশনটি কেমন দেখতে হবে বি হল শূন্য ঠিক আছে সুতরাং এইটা এইভাবে যাবে যখন আমি এই বিন্দুতে এলাম বি তখনো 0 এবং এখন যখন আমি এইখানে ফিরে এলাম এটা আবার 1 হতে চলেছে আমি এইটা আর এইটা যোগ করলাম এবং আমি একটা রেখা পেতে চলেছি তুমি দেখতে পাচ্ছো এই দুটি বক্ররেখা যোগ করে একটি ধ্রুবক আসতে চলেছে এবং তারপর যখন আমি নিচে গেলাম এটা 0 এর দিকে যাচ্ছে কারণ বেসিস ফাংশন এ এখন শূন্য হয়ে গেছে আমি ধারণাটি কে আরো প্রসারিত করতে পারি ধরা যাক এখন আমি বেসিস ফাংশন এ জাতীয় কিছু করছি যা ওয়াই এর সাপেক্ষে ফাংশন আমরা বি কে বেছে নিচ্ছি না বরং এ কে নিচ্ছি ওয়াই এর সাপেক্ষে ফাংশন হিসাবে এটাকে কিছু মান দেয়া যাক 1 এবং বেসিস ফাংশন বি এর দ্বিগুণ সুতরাং কি হবে এটাকে কেমন দেখতে হবে সুতরাং এখন বেসিস ফাংশন এ এরকম বেসিস ফাংশন বি এরকম এখন আমি এই দুটি বেসিস ফাংশন কে একত্রিত করছি কিন্তু আলাদা উচ্চতায় তাহলে এখন কেমন দেখতে হবে যখন আমি এখান থেকে শুরু করলাম মান এ বরাবর অনুসরণ করবে সুতরাং এটাকে এইভাবে পড়তে হবে এবং উচ্চতা কে জোর করে 2 করা হচ্ছে সুতরাং এখান থেকে এখানে কিভাবে যাবে সরলরেখা এখানে ফাংশনের মান 2 হবে কারণ এই বিন্দুতে fa 0 এবং fb 2 অর্থাৎ আমি বলতে চাইছি দ্বিগুণ fb এখানে আছে সুতরাং এইটা এখানে উপরে উঠবে এবং তারপর নিচে নেমে আসবে এটা করে তুমি এই তিনটি অংশকে কি বলবে তারা লিনিয়ার সুতরাং আমি ফাংশনটি কে প্রতিস্থাপন করেছি পিসওয়াইজ লিনিয়ার অ্যাপ্রক্সিমেশন এর মাধ্যমে সুতরাং এই ফাংশন যাকে আমরা আনুমানিক করছি সেটা একটানা আগে আমি যে ফাংশন টা করছিলাম পালস বেসিস ফাংশন দিয়ে প্রকাশ করছিলাম সেটা একটানা ছিলনা সুতরাং আমি এখন একটানা বেসিস ফাংশন এ চলে গেছি কিন্তু এটা এখনো ডিফারেন্সিএবেল নয় এটা মসৃণ নয় কিন্তু পালস এর থেকে ভালো এখন তোমাকে যে মূল্য দিতে হবে তা হল mn গণনা করতে হবে যার জন্য আরো কিছু কাজ করতে হবে আগে আমার লব এ জি 1 ছিল সুতরাং এটা ইন্টিগ্রেট করা খুব সহজ ছিল এখন এটা লিনিয়ার ফাংশন হবে ঠিক আছে সুতরাং তুমি এই ধারণাটি কে প্রসারিত করতে পারো তোমাকে রেখা নিয়ে কাজ করতে হবে না তুমি হাফ কোসাইন নিয়ে কাজ করতে পারো এটা তোমার বেসিস ফাংশন হতে পারে সুতরাং এগুলো ছিল সাবডোমেন বেসিস ফাংশনের ব্যাপারে পরিশেষে ফুল ডোমেন বেসিস ফাংশন আছে যার নাম থেকেই বোঝা যাচ্ছে সমগ্র লাইন বরাবর তারা 0 নয় কেউ অনুমান করতে পারো একটা জনপ্রিয় ফুল ডোমেন কস বা কসহাইপারবলিক যা তোমরা ইঞ্জিনিয়ারিং এর প্রথম বর্ষে পড়েছ ছাত্র ফুল ডোমেন ফুল ডোমেন মানে এটা কোন জায়গায় 0 নয় বেসিস ফাংশন সিঙ্ক আরো জটিল এর থেকে কিছু সহজ ছাত্র কসহাইপারবলিক সাইন এবং কসের যোগফল সেটা কে কি বলা হয় আরো জটিল নয় সাইন এবং কসের যোগফল কে কি বলা হয় যা তোমরা প্রথম বর্ষে সিগন্যালস এন্ড সিস্টেমস এ পড়েছ ছাত্র ফুরিয়ার ফুরিয়ার সিরিজ ঠিক আছে সুতরাং যদি আমার কাছে কিছু থাকে আমি বেসিস ফাংশন এইভাবে লিখতে পারি সুতরাং আমি দেখতে পাচ্ছি f a0 an cos bn sin তোমরা সবাই জানো কেন ফুরিয়ার সিরিজ খুব সুন্দর তারা একটা পিরিওডিক ফাংশন কে খুব ভালো আনুমানিক করতে পারে তাহলে তোমার বেসিস ফাংশন এখন কস এবং সাইন হয়ে গেছে এবং কস ও সাইন কোন জায়গায় 0 নয় এখন আমি সেগুলিকে সহগ an এবং bn দিয়ে প্রকাশ করছি এবং সেখানে অবশ্যই একটি ডিসি অংশ থাকবে যা আমাদের দেখতে হবে তাই আমি যদি আগে থেকেই জানি আমার সমাধান অসসিলেটরি দেখতে হবে তাহলে কেন পালস বেসিস ফাংশন অথবা পিসওয়াইজ আপ লিনিয়ার নেব এরপরে আমরা যে ফাংশন নেব তা বেসিস ফাংশন এর কাছাকাছি হবে এইভাবে আমরা বড় হাতের এন এর ছোট মান থেকে ছাড় পেয়ে যাব যদি আসল সমাধান সাইনুসয়ডাল হয় হ্যাঁ রুট দিয়ে ভাগ হ্যাঁ রুট দিয়ে ভাগ মানে আর অংশ টি থাকবে যেহেতু তোমার লবে ওয়াই এর সাপেক্ষে একটা ফাংশন থাকবে গস কোয়াড্রেচার বা গস লেজেন্ডার যেকোনো কোয়াড্রেচার রুল হতে পারে আমার কাছে গুরুত্বপূর্ণ নয় ফাংশন কি আছে আমাকে শুধু একটা বিন্দুতে বের করতে হবে সুতরাং তুমি কোয়াড্রেচার রুল এর শক্তিটা উপলব্ধি করো তোমাকে ফাংশনের ব্যাপারে ভাবতে হবে না শুধুমাত্র সেটা নির্ণয় করো সাইন এবং কস সহজে নির্ণয় করা যায় সুতরাং এই কৌশলটাই আমরা ব্যবহার করব সুতরাং এটাও একটা নৈপুণ্য যে কোন বেসিস ফাংশন লাগবে সমস্যার ওপর নির্ভর করে সেটা ঠিক করা এর সাথে আমরা ইন্টিগ্রাল ইকুয়েশন এর সাথে পরিচিতি শেষ করলাম